দ্বিতীয় সপ্তাহের চতুর্থ মডিউলে প্রিয় অংশগ্রহণকারীদের স্বাগতম এই মডিউলে আমরা মুখের অভিব্যক্তিগুলি দেখব তাদের গুরুত্ব কী মুখের অভিব্যক্তিগুলির প্রাথমিক প্রকারগুলি কী এবং এছাড়াও এই দিকে যে সাম্প্রতিক গবেষণা চলছে তা কী আমাদের মুখ আমাদের শরীরের সবচেয়ে অভিব্যক্তিপূর্ণ অঙ্গ এটি জনপ্রিয়ভাবে মনের একটি সূচক হিসাবে পরিচিত এবং স্বাভাবিক উপলব্ধি হল যে আমাদের মুখ আমাদের আবেগ আমাদের অনুভূতিগুলিকে খুব অভিব্যক্তিপূর্ণভাবে প্রদর্শন করে এবং সেইজন্য আমাদের মুখের অভিব্যক্তিগুলি সামাজিক তথ্য আদান প্রদান এবং যোগাযোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক কাজ করে এটি মানব সমাজের একটি মৌলিক কাজ যা ছাড়া আমাদের অস্তিত্ব থাকতে পারে না আমি এখানে র্যাচেল জ্যাককে উদ্ধৃত করতে চাই যিনি মন্তব্য করেছেন যে facial expressions have been the source of fascination as well as empirical investigation amongst philosophers anthropologist psychologist and biologist for over a century" আমাদের সামাজিক ইন্টারেকশন আবেগের পারস্পরিক বোঝাপড়ার উপর নির্ভরশীল আবেগগুলি না বুঝে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারি না এবং একটি সমাজ হিসাবে সহাবস্থান করতে পারি না এবং এই প্রাথমিক এবং মৌলিক ফাংশনটি আমাদের মুখের অভিব্যক্তিগুলির সাহায্যে সঞ্চালিত হয় যা আমাদের সত্যিকারের ধারণা এবং তথ্যের শক্তিশালী সংকেত হিসাবে বিবেচিত হয় যা আমরা প্রায়শই প্রেরণ করতে চাই এবং কখনও কখনও আমরা অন্যদের থেকে লুকিয়ে রাখতে চাই মুখের অভিব্যক্তির এই ক্ষেত্রে একটি বৈজ্ঞানিক তদন্তের ক্ষেত্রে আমাদের স্বীকার করতে হবে যে ডারউইনই প্রথম ব্যক্তি যিনি মানুষের আবেগের সর্বজনীনতার ধারণাটি প্রস্তাব করেছিলেন 1872 সালে প্রকাশিত দ্য এক্সপ্রেশন অফ দ্য ইমোশনস ইন ম্যান অ্যান্ড অ্যানিমালস গ্রন্থে তিনি এই ধারণাটি উত্থাপন করেছিলেন যে বিভিন্ন সমাজে মানুষের মুখে আবেগ এবং অনুভূতির প্রকাশ সর্বজনীন যাইহোক এই ধারণাটি শীঘ্রই অন্যান্য বিজ্ঞানীরা প্রত্যাখ্যান করেছিলেন এই ধারণাটি ডারউইন তার বিবর্তন তত্ত্বের তৃতীয় প্রধান রচনায় উপস্থাপন করেছিলেন প্রথম বইটি ছিল অন দ্য অরিজিন অফ এ স্পিসিস যা 1859 সালে প্রকাশিত হয়েছিল দ্বিতীয় বইটি 1871 সালে প্রকাশিত হয়েছিল দ্য ডিসেন্ট অফ ম্যান যা 1871 সালে প্রকাশিত হয়েছিল কিছু মানুষের বৈশিষ্ট্য এবং আচরণের প্রাণীর উৎপত্তি উদাহরণস্বরূপ চোখের ভ্রু তুলে ফেলা বিস্ময়ের মুহূর্তগুলি এবং মানসিক বিভ্রান্তিগুলি সাধারণত লজ্জার সাথে দেখা যায় এটি লক্ষণীয় যে এই বইটি তৈরির জন্য ডারউইন প্রকাশনার ক্ষেত্রে এবং মনস্তাত্ত্বিক তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কৌশল পরীক্ষা করেছিলেন তিনি একটি প্রশ্নপত্র প্রচার করেছিলেন তার প্রস্তুতিমূলক গবেষণার সময় যা এই বইটি প্রকাশের আগে ছিল এই বইটি প্রকাশের সাথে সম্পর্কিত আরেকটি আকর্ষণীয় দিক হল যে তিনি বইটিতে কিছু ছবি রাখার জন্য জোর দিয়েছিলেন এটা লক্ষ্য করা আকর্ষণীয় যে ফটোগ্রাফির শিল্পটি সেই সময়ে ছিল যখন ডারউইন কাজ করছিলেন এটি শুধুমাত্র কিছু পূর্ববর্তী দশকে ছিল যে লোকেরা আজকে আমরা ফটোগ্রাফি শিল্প হিসাবে বিবেচনা করি তার মৌলিক বিষয়গুলি নিয়ে পরীক্ষা করছিল। প্রকাশনা সংস্থার পাশাপাশি প্রকাশকরা জোর দিয়েছিল যে লোকেরা পাঠ্যটিতে ফটোগ্রাফ অন্তর্ভুক্ত নাও পেতে পারে এবং ডারউইনকে এটি এড়াতে অনুরোধ করেছিল যাই হোক ডারউইন এই ছবিগুলি অন্তর্ভুক্ত করার জন্য জোর দিয়েছিলেন আপনি এই স্লাইডে যে ফটোগ্রাফগুলি দেখতে পাচ্ছেন তা হল ডারউইনের এই বই থেকে দুঃখের দৃষ্টান্ত। সেগুলোই আসল ফটোগ্রাফ যা তিনি এই বইয়ে ব্যবহার করেছিলেন এই বইতে ডারউইন যে গুরুত্বপূর্ণ যুক্তিটি প্রস্তাব করেছিলেন তা হল যে মানসিক অবস্থাগুলি শারীরিক আন্দোলনের স্নায়বিক সংস্থার সাথে যুক্ত এবং আমি উদ্ধৃত করি "the young in the old of widely different races both with man and animals express the same state of mind by the same movements" যাই হোক আমরা দেখতে পাই যে কেবল সমসাময়িক বিজ্ঞানীই নয় বিংশ শতাব্দীতে কর্মরত নৃবিজ্ঞানীরাও এই ধারণাকে প্রত্যাখ্যান করেছিলেন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে যারা এই ধারণাটি প্রত্যাখ্যান করেছিলেন তাদের মধ্যে আমাদের মার্গারেট মিডের নামও উল্লেখ করতে হবে যিনি মানব আচরণের ক্ষেত্রে অন্যথায় পাথ ব্রেকিং গবেষণার জন্যও পরিচিত যাইহোক এই ধারণাটি 20 শতকের শেষের দিকে পল একম্যান এবং তার দল গ্রহণ করেছিল পল একম্যান বিভিন্ন ধরনের মুখের অভিব্যক্তির সার্বজনীনতার জন্য সমর্থন খুঁজে পেয়েছেন এবং দেখেছেন যে এই মুখের অভিব্যক্তিগুলি যা সার্বজনীন হিসাবে বিবেচিত হতে পারে বিশেষ আবেগের সাথে আবদ্ধ যার মধ্যে রয়েছে আনন্দ রাগ ভয় বিস্ময় দুঃখ ঘৃণা এবং অবজ্ঞার আবেগ তিনি সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণগুলিও দেখেছিলেন এবং উল্লেখ করেছিলেন যে বিভিন্ন সংস্কৃতির মধ্যে মুখের অভিব্যক্তিতে বেশ কয়েকটি আপাত পার্থক্যকে প্রাসঙ্গিক হিসাবে বিবেচনা করতে হবে পল একম্যান প্রাথমিকভাবে ছয়টি মৌলিক আবেগ উল্লেখ করেছিলেন যাইহোক পরে তিনি তার পূর্ববর্তী গবেষণাকে সংশোধন করেন এবং পরামর্শ দেন যে সাতটি সাধারণ সর্বজনীন মুখের অভিব্যক্তি রয়েছে এবং তিনি এই তালিকায় অবজ্ঞার ধারণাটি পরে অন্তর্ভুক্ত করেছিলেন সার্বজনীন মৌলিক আবেগগুলি ছয় বা সাত কিনা তা বিভ্রান্তি কিছু সময়ের জন্য অব্যাহত ছিল কিন্তু আমরা দেখতে পাই যে এই প্রাথমিক গবেষণাটি পল একম্যান নিজেই সংশোধন করেছিলেন এবং এই মৌলিক অভিব্যক্তিগুলি পেশী ক্রিয়াকলাপের স্বতন্ত্র নিদর্শনগুলির সাথে যুক্ত গবেষকরা আরও পরামর্শ দিয়েছেন যে আমাদের মুখের অভিব্যক্তি প্রায়শই আমাদের কণ্ঠস্বরের সাথে মেলে তার গবেষণায় একম্যান এবং তার দল বিভিন্ন সংস্কৃতির অন্তর্গত বিভিন্ন লোকেদের ফটোগ্রাফের একটি সিরিজ দেখিয়েছিল এবং এই ফটোগুলি ছয়টি মৌলিক আবেগকে চিত্রিত করেছিল এবং গবেষকরা পরে দেখেছেন যে পশ্চিমা এশিয়ান এবং উপজাতীয় সংস্কৃতির বিভিন্ন সমাজে বসবাসকারী লোকেরা এই মৌলিক আবেগগুলিকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে খুব সঠিক ছিল এটি তাকে বিশ্বাস করতে পরিচালিত করেছিল যে আমাদের মুখের অভিব্যক্তিতে একটি সর্বজনীনতা রয়েছে যাইহোক এই সার্বজনীনতা যুক্তির ন্যায্যতা এবং বৈধতা সম্পর্কে একটি অব্যাহত বিতর্ক রয়েছে যা আমরা আমাদের পরবর্তী আলোচনায় স্পর্শ করব পল একম্যান এবং তার দল এবং ক্রোল ইজার্ডের দ্বারা বিশ্ববিদ্যালয় অধ্যয়নগুলি সাক্ষর এবং প্রিলিটারেট উভয় সংস্কৃতির লোকেদের মুখে আবেগের বিচারে উচ্চ ক্রস সাংস্কৃতিক চুক্তি প্রদর্শন করেছে ডেভিড মাতসুমোটো এবং হাই সুং হোয়াং 1970 এর দশকে শুরু হওয়া সমালোচনামূলক উন্নয়নের ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন এবং একম্যান এবং তার গ্রুপের সার্বজনীন গবেষণাকে সমর্থন করেছেন তারা ফ্রাইজেনকে উদ্ধৃত করেছেন যিনি নথিভুক্ত করেছেন যে আবেগের একই মুখের অভিব্যক্তি আবেগ উদ্দীপক চলচ্চিত্রের প্রতিক্রিয়ায় খুব ভিন্ন সংস্কৃতির সদস্যদের দ্বারা রিয়েকশন উত্পাদিত হয়েছিল এবং আমি ডেভিড মাতসুমোটো এবং হাই সুং হোয়াংয়ের এই গবেষণা থেকে উদ্ধৃতি দিয়েছি তারপর থেকে "then more than 30 studies examining judgments for facial expressions have replicated the universal recognition of emotion in the face" হয় 168টি ডেটা সেটের একটি মেটা বিশ্লেষণ মুখের আবেগ এবং অন্যান্য অমৌখিক উদ্দীপনাগুলির বিচার পরীক্ষা করে সর্বজনীন আবেগের স্বীকৃতিকে সুযোগের স্তরের উপরে নির্দেশ করে 75 টিরও বেশি গবেষণায় দেখা গেছে যে এই একই মুখের অভিব্যক্তিগুলি উত্পাদিত হয় যখন আবেগগুলি স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয় সুতরাং এই গবেষণাগুলি পল একম্যান এবং তার গোষ্ঠীর প্রাথমিক পরামর্শ এবং ফলাফলগুলিকে বৈধ করে আসুন দেখি এই মৌলিক আবেগগুলি কী এবং আমাদের মুখ যখন সেগুলি প্রকাশ করে তখন কী ধরণের পেশী ক্রিয়া ঘটে প্রথম সর্বজনীন আবেগ যা একম্যান দ্বারা উল্লেখ করা হয়েছে তা হল সুখ এটি একজন ব্যক্তির প্রেম বা আনন্দ বা আনন্দ এবং তৃপ্তির অনুভূতির স্ব প্রতিবেদিত মূল্যায়ন এবং এটি পরিবেশগত উদ্দীপনার মধ্যে বেশ কয়েকটি ইতিবাচক ইন্টারেকশন থেকে আসে এই প্রসঙ্গে প্রায়ই উদ্ধৃত করা গবেষণাটি হল উলফ এবং ম্যাস যা বিভিন্ন মুখের অভিব্যক্তি চিহ্নিত করে যা একটি সুখী মুখ প্রকাশ করে এবং এগুলি একটি হাসি প্রশস্ত চোখ উত্তোলিত ভ্রু যাইহোক আমরা দেখতে পাব যে এই শারীরিক বৈশিষ্ট্যগুলি ইঙ্গিত করে যে সাধারণভাবে যা বোঝা যায় তা হল সুখ প্রকৃতপক্ষে কী গঠন করে এবং সুখে অবদান রাখে তার বাস্তবতাগুলি অনেক বেশি জটিল এবং একই সাথে তারা অত্যন্ত বিষয়ভিত্তিকও উদাহরণস্বরূপ কিছু লোকের জন্য এটি বস্তুবাদী অবস্থান যা সুখ তৈরি করতে পারে যেখানে অন্য কিছু লোকের জন্য এটি একটি অ বস্তুবাদী অর্জন হতে পারে যা সত্যিকারের সুখ তৈরি করবে সুতরাং সুখের আবেগ প্রাসঙ্গিক যাই হোক আমাদের মুখের এই আবেগের অভিব্যক্তি এই শারীরিক বৈশিষ্ট্যগুলির সাহায্যে সহজেই সনাক্ত করা যায় দ্বিতীয় আবেগ যাকে তারা সার্বজনীন বলে চিহ্নিত করেছে তা হল দুঃখের দুঃখ এটি সহজাত অনুভূতির একটি বিন্যাস থেকে উত্পাদিত হয় উদাহরণস্বরূপ যখন কেউ কিছু ক্ষতির মধ্য দিয়ে যায় ব্যক্তিগত দুঃখ কষ্ট ইত্যাদি যাই হোক এটি উপলব্ধি করাও গুরুত্বপূর্ণ যে এটির সাথে যে সংবেদনশীল অবস্থা চিহ্নিত করা হয় তা কেবল অস্থায়ী হওয়া উচিত দুঃখ এবং অসুখের দীর্ঘায়িত অনুভূতি হতাশার মতো একটি মানসিক ব্যাধির ফল হতে পারে এবং একটি ভিন্ন পদ্ধতির প্রয়োজন হতে পারে দুঃখের এই আবেগ দ্বারা আমরা সাধারণত একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে একটি নির্দিষ্ট আবেগকে ব্যাখ্যা করি এটি পাওয়াও আকর্ষণীয় যে বিভিন্ন গবেষণায় যা পরিচালিত হয়েছে নির্দিষ্ট ধরণের লিঙ্গ পক্ষপাত এবং লিঙ্গ ভূমিকার যথাযথতা বোঝার বিষয়ে সামাজিক অবস্থার প্রতিফলনও দৃশ্যমান উদাহরণস্বরূপ আমি অ্যাডলফসের একটি বিশেষ গবেষণার উল্লেখ করব যা 2002 সালে পরিচালিত হয়েছিল এবং যা পরামর্শ দেয় যে দুঃখের অভিব্যক্তিগুলি প্রধানত পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে বেশি প্রকাশ করা হয় এই ধরনের গবেষণায় আমরা দেখতে পাব যে লিঙ্গ ভূমিকার প্রকৃত পরিস্থিতি স্টেরিওটাইপ ইত্যাদি বস্তুনিষ্ঠভাবে দেখা হয়নি একম্যান ফ্রিজেন এবং টমকিন্স দুঃখের মুখের প্রধান বৈশিষ্ট্যগুলিকে সত্তা হিসাবে তালিকাভুক্ত করেছেন উদাহরণস্বরূপ চোখের পাতা ঝরে পড়া ঠোঁট ও গাল নিচু করা কান্নার গঠন এবং মুখের কোণ নিচের দিকে নেমে যাওয়া এই অভিব্যক্তিগুলি যা দুঃখিত হওয়ার জন্য চিত্রিত করা হয় চোখ এবং মুখের চারপাশে পেশীগুলির সংকোচনের মাধ্যমে সহায়তা করা হয় এবং অরবিকুলারিস ওকুলি পেশী চোখের পাতাগুলিকে ড্রপ করতে বাধ্য করে এবং অশ্রু গঠনের প্রতিক্রিয়া হিসাবে বন্ধ করে দেয় তৃতীয় সর্বজনীন আবেগ হল ভয় এবং আমরা সবাই বুঝতে পারি এটি সবচেয়ে কষ্টদায়ক আবেগগুলির মধ্যে একটি এটি থ্রেড বিপদ বা যন্ত্রণার অনুভূতির প্রতিক্রিয়া যা হয় বাস্তব বা কাল্পনিক হতে পারে এর ফলে আমাদের মুখে বিভিন্ন শারীরিক প্রতিক্রিয়া দেখা দেয় উদাহরণস্বরূপ এটি প্রশস্ত খোলা মুখে একই হতে পারে যা উপরের ঠোঁট উত্থাপনের দ্বারা গঠিত হয় যা হয় পালানোর বা আরও কিছু অক্সিজেন পাওয়ার ইচ্ছা নির্দেশ করতে পারে তারপর কপাল এবং ভ্রু কুঁচকে যায় এবং মুখের কেন্দ্রের দিকে টানুন এবং ঠোঁটও প্রসারিত হয় যাইহোক ভয়ের অনুভূতি যা আমাদের মুখে প্রতিফলিত হয় তা প্রায়শই কিছু অন্যান্য শারীরিক লক্ষণগুলির সাথে যুক্ত থাকে উদাহরণস্বরূপ হৃদস্পন্দন বৃদ্ধি হয় চতুর্থ সার্বজনীন আবেগ হল রাগ যা একটি কুৎসিত আবেগ হিসাবে পরিচিত এবং যা বিরক্তি থেকে তীব্র ক্রোধের অনুভূতি পর্যন্ত যে কোন জায়গায় হতে পারে এবং এর সাথে অনেক নেতিবাচক অনুভূতিও জড়িত উদাহরণস্বরূপ হতাশ হওয়া আঘাত বোধ করা নির্দিষ্ট পরিস্থিতিতে হতাশ হওয়া উদ্বিগ্ন বোধ করা বা কিছু ধরণের বিব্রত বোধ করা একজন ব্যক্তির মুখের বাহ্যিক অভিব্যক্তির মাধ্যমে এই আবেগটি যোগাযোগের প্রধান উপায় এবং যখন একজন ব্যক্তি রাগ অনুভব করেন তখন মুখের বিশিষ্ট পরিবর্তন হয় ভ্রু নিচু কপালটাও বাঁকা চওড়া অতিরঞ্জিত মুখ আর চেনটাও শক্ত পঞ্চম সর্বজনীন আবেগ হল বিস্ময়ের যা হঠাৎ করে বিস্ময়ের অনুভূতি এই আবেগের সাথে যুক্ত মুখের অভিব্যক্তিগুলি এই আবেগের অপ্রত্যাশিততাকে প্রতিফলিত করে আমরা দেখতে পাই যে এই বিশেষ আবেগের প্রকাশের সাথে যুক্ত মুখের বৈশিষ্ট্যগুলি সম্ভবত সবচেয়ে নাটকীয় এবং তাত্ক্ষণিক যেহেতু এটি একটি অতিরঞ্জিত আবেগ আমরা দেখতে পাই যে আমাদের মুখের বৈশিষ্ট্যগুলি দ্বারা এটিকে অতিরঞ্জিতভাবে প্রকাশ করার অনেক উপায় রয়েছে ভ্রু উঁচু এবং বাঁকা আমাদের কপালে বলিরেখা তৈরি হতে পারে এবং একটি বাদ দেওয়া চোয়াল দ্বারা একটি প্রশস্ত খোলা মুখও তৈরি হয় পল একম্যানের সর্বজনস্বীকৃত আবেগের তালিকায় যোগ করা সপ্তম আবেগ ছিল অবমাননা এবং আমরা দেখতে পাই যে এটি প্রায়শই প্রতিফলিত হয় যা জনপ্রিয়ভাবে মুখের মধ্যে একটি স্মর্ক বা একতরফা বৃদ্ধি হিসাবে পরিচিত আমরা দেখতে পাই যে অবজ্ঞাও একটি গুরুত্বপূর্ণ মাইক্রো অভিব্যক্তি সাম্প্রতিক অধ্যয়নগুলি যা এখন পরিচালিত হচ্ছে মুখের অভিব্যক্তি এবং শরীরের ভঙ্গিগুলির সংমিশ্রণে দৃষ্টিভঙ্গি প্রসারিত করেছে এবং তারা ক্রস সাংস্কৃতিকভাবে গর্ব এবং লজ্জার একটি স্থিতিশীল নিদর্শনের প্রমাণ পেয়েছে সুতরাং এটি খুব সম্ভব যে আমরা আরও কিছু আবেগের প্রমাণ পেতে পারি যা খুব শীঘ্রই সর্বজনীন বলে বিবেচিত হতে পারে এই তালিকায় আমরা দেখতে পাই যে মুখের অভিব্যক্তির জন্য একম্যান এবং ফ্রিজেন দ্বারা পরামর্শ দেওয়া হয়েছে তিনটি কলামে আমরা দেখতে পাই যে অভিব্যক্তি এবং গতির সংকেতগুলি তালিকাভুক্ত করার পরে আমাদের মুখের উপর একটি নির্দিষ্ট গতি তৈরি করতে ব্যবহৃত পেশীগুলির সংখ্যাও তালিকাভুক্ত করা হয়েছে এটি একম্যান এবং ফ্রিজেনের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ গবেষণা কারণ আমরা দেখতে পাই যে রোবোটিক্স ইত্যাদির ক্ষেত্রে সাম্প্রতিক প্রযুক্তিগত উন্নয়নগুলিও একম্যান এবং ফ্রিজেনের এই মৌলিক অনুসন্ধানগুলিকে ব্যবহার করছে পরে আমরা আবার এই স্লাইডটি উল্লেখ করব এটি একটি খুব আকর্ষণীয় ভিডিও যা সাত ধরনের সার্বজনীন মুখের অভিব্যক্তি দেখে এবং সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করে ক্ষেত্র 10000 টিরও বেশি মাইক্রো এক্সপ্রেশন রয়েছে কিন্তু আজ আমরা শুধুমাত্র সাতটি প্রধান সম্পর্কে কথা বলতে যাচ্ছি সুতরাং 1 নম্বর রাগ রাগের মাইক্রো এক্সপ্রেশন পাওয়া যায় যখন কেউ তাদের ভ্রু নিচে টানে এবং তাদের ঠোঁটকে শক্ত রেখায় আটকে রাখে আপনি যদি দুজন লোককে একটি লড়াইয়ে প্রবেশ করার ঠিক আগে একবার দেখেন যেমন একটি বারের লড়াই বা অন্য কিছু আপনি এই মাইক্রো এক্সপ্রেশনটি দেখতে পাবেন কখনও কখনও আপনি এমনকি তাদের আত্মবিশ্বাস প্রদর্শনের জন্য তাদের চিবুক উপরে টেনে আনতেও দেখতে পাবেন তবে আপনার চিবুকটি উপরে টেনে আনাও আগ্রাসনের একটি ইঙ্গিত রাগ এবং অন্য কেউ পড়ার সর্বোত্তম উপায় হল তাদের ভ্রুগুলির মধ্যে উল্লম্ব রেখাগুলি সন্ধান করা আপনি যদি কাউকে আদেশ দেন বা তাদের মতামত জিজ্ঞাসা করেন তবে এটি সন্ধান করা ভাল সংখ্যা 2 ভয় ভয়ে চোখের সাদা অংশ বেশি দেখাবে কেউ তাদের ভ্রু তুলবে কিন্তু তাদের মুখও হয় চিৎকার বা অক্সিজেনের বড় নিঃশ্বাস নেওয়ার জন্য নিরপেক্ষ অবস্থানে থাকবে সুতরাং এই সব একটি বিবর্তনীয় দৃষ্টিকোণ থেকে বোঝা যায় আপনার চোখ আরও আলো নিতে এবং আরও দেখতে উপরে যায় এবং আপনার মুখ আপনার শরীরকে লড়াই বা ফ্লাইটের প্রতিক্রিয়ার জন্য হয় চিৎকার বা শ্বাস নিতে প্রস্তুত সুতরাং আপনি যদি কাউকে ভয় দেখান বা কাউকে এমন কিছু বলেন যা তাদের ভয় দেখায় তারা সাধারণত এই মুখটি তৈরি করবে 3 নম্বর সুখ সুখ একটি মহান মাইক্রো অভিব্যক্তি নেইরিন সুতরাং মূলত সুখ একটি বড় পুরানো হাসি মাত্র তাদের চোখের চারপাশে বলিরেখা থাকলে আপনি বলতে পারবেন এটা সত্যিকারের হাসি কিনা কিছু লোক আসলে এই কাকের পা বলে আসলে প্রায় 10 জনের মধ্যে 1 জন উদ্দেশ্যমূলকভাবে এই বলিরেখা সৃষ্টি করতে পারে সুতরাং কেউ আসলেই হাসির নকল করছে কিনা বা তারা সত্যিকারের খুশি কিনা তা বলার এটাই সেরা উপায় সুতরাং আপনি যদি কাউকে সুসংবাদ বলেন তবে তাদের প্রতিক্রিয়া পড়া গুরুত্বপূর্ণ তারা কি আসলেই খুশি যে আপনি আপনার ব্যক্তিগত রেকর্ডকে হারিয়েছেন নাকি তারা শুধুমাত্র আপনাকে ভালো বোধ করার জন্য এতে আছেন এছাড়াও আপনি যদি কোনও মেয়ের উপর পিক আপ লাইন ব্যবহার করেন তবে এটি একটি দুর্দান্ত লক্ষণ যাইহোক আমি আপনাকে বোনাস হিসাবে 9টি দুর্দান্ত অসম্পৃক্ত পিক আপ লাইন এবং আকর্ষণ ভিডিও কোর্সের মনোবিজ্ঞান দিচ্ছি যা আমি এইমাত্র প্রকাশ করেছি এটা লিঙ্কের ডেস্ক্রিপশনে আছে 4 নম্বর অবমাননা সুতরাং অবমাননা যার অর্থ মূলত ঘৃণা বা অপরাধবোধ বা কোনো কিছুর প্রতি অসুখী হওয়া তাও বেশ সহজ পাঠ এটি মূলত শুধুমাত্র একটি হাসি যখন কেউ তাদের মুখের একপাশ উপরে তোলে ডাক্তার জন গটম্যান দম্পতিদের অধ্যয়ন করেছেন এবং তিনি দেখেছেন যে যখন তিনি তার থেরাপি অফিসে অবজ্ঞা মাইক্রো এক্সপ্রেশন দেখেন তখন বিবাহবিচ্ছেদের হার খুব বেশি আপনি যদি দেখেন যে একপার্শ্ব মুখ উত্থাপিত এবং আপনার কাছাকাছি অন্য কেউ এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কিছু তার তুষারগোল আগে সম্বোধন করা প্রয়োজন কারো প্রতি ঘৃণা এমন একটি বিষয় যা অতিক্রম করা খুব কঠিন বিশেষ করে যদি এটি একটি অন্তরঙ্গ সম্পর্কের মধ্যে হয় 5 নম্বর চমক সুতরাং খুব ভয়ের অনুরূপ কিন্তু আপনি যখন আপনার মুখ নিচে নামিয়ে এবং আপনার ভ্রু উত্থাপিত তখন অবাক হয় এটি এবং ভয়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল অবাক হওয়ার কারণে আপনার মুখ আলগা হয়ে যায় যখন ভয়ের কারণে মুখটি উত্তেজনাপূর্ণ হয় কিন্তু আপনি জানেন যে এটি দেখে বলা কঠিন হবে সুতরাং আশ্চর্যের সাথে লক্ষ্য করার মতো আরেকটি বিষয় হল যে ভ্রুগুলি গোলাকার ভয়ের বিপরীতে যখন তারা সাধারণত সোজা থাকে এখন কপালের বিভিন্ন পেশী ব্যবহার করার কারণে এটি ঘটে এই দুটির মধ্যে পার্থক্য জানা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি কাউকে গোপন বিষয়ে জিজ্ঞাসা করেন এবং তারা এই মুখগুলির মধ্যে একটি দেখায় তবে আপনি জানতে পারেন যে তারা ইতিমধ্যেই জানত কিনা হয়তো তারা ইতিমধ্যেই জানত যে কেউ তাদের সাথে প্রতারণা করছে বা হয়তো আপনি চান না যে তারা জানুক আপনি ইতিমধ্যেই জানেন যে একজন সহকর্মী গর্ভবতী 6 নম্বর দুঃখ এখন দুঃখ এই মাইক্রো অভিব্যক্তিটি ফেক করা কঠিনতম এটি হাসির চেয়ে ভ্রুকুটি করতে আরও বেশি পেশী নেয় এর মানে যখন আপনি দুঃখকে একটি মাইক্রো অভিব্যক্তি হিসাবে দেখেন তখন এটি প্রায় সবসময়ই সত্য কেউ দুঃখিত হলে তাদের ঠোঁটের কোণ কুঁচকে যায় যেখান থেকে আমরা ভ্রুকুটি পাই সাধারণত দুঃখ একটি দীর্ঘ মুখের অভিব্যক্তি কখনও কখনও কয়েক সেকেন্ডেরও বেশি স্থায়ী হয় এছাড়াও ভ্রুর ভিতরের অংশগুলি একসাথে ধাক্কা দেবে আবার সেই উল্লম্ব রেখাগুলি তৈরি করবে আবার এই অভিব্যক্তি নকল করা খুব কঠিন 7 নম্বর বিতৃষ্ণা ঘৃণা হল যখন আপনি মলত্যাগের গন্ধ পান বা সত্যিই খারাপ কৌতুক শুনতে পান ঠোঁটের উপরের অংশ টানাটানি হবে যা মূলত আপনার নাক একটু একটু করে ফ্লেয়ার করে সাধারণত কারও ভ্রু কিছুটা টানটান হয় বিতৃষ্ণা গুরুত্বপূর্ণ এবং এটি এমন জায়গায় দেখা যায় যেখানে আপনি এটি আশা করেন আপনি কারও সম্পর্কে আপনার মতামত জিজ্ঞাসা করতে পারেন এবং তারা বিরক্তি দেখাতে পারে আপনি আসলে খুঁজে পেতে পারেন যদি কেউ এমন একটি ধারণা পছন্দ করে না যা আপনি প্রস্তাব করছেন বা এমনকি বলতে গেলেও যেতে পারেন যদি কেউ চিন্তাশীলভাবে রেসিস্ট হয় কিন্তু তারা আচরণগতভাবে রেসিস্ট নয় সুতরাং তারা সাতটি প্রধান মাইক্রো এই আলোচনার শুরুতে আমরা দেখেছিলাম যে কীভাবে আমাদের মুখের অভিব্যক্তি সর্বজনীন বা আমাদের সাংস্কৃতিক পটভূমি দ্বারা নির্ধারিত হয় কিনা তা নিয়ে কিছু বিতর্ক হয়েছিল তাই এই বিতর্ক অব্যাহত রয়েছে সর্বজনীনতার ধারণাগুলি প্রাথমিকভাবে একম্যান এবং ফ্রিজেন দ্বারা প্রস্তাবিত হয়েছিল এবং পরে তাদের জন্য একটি বড় সমালোচনামূলক সমর্থন ছিল একই পদ্ধতিতে আমরা দেখতে পাই যে আমাদের মুখের অভিব্যক্তি যে ধারণাটি সামাজিকভাবে শেখা হয় তা মার্গ্রেট মিড ক্লেইনবার্গ এবং ল্যাবারে প্রধানভাবে প্রস্তাব করেছেন এই ধারণাটি অনেক সমালোচনামূলক সমর্থনও পেয়েছে আমরা দেখতে পাই যে মানব আচরণের ক্রমবর্ধমান ডকুমেন্টেশনের পাশাপাশি নৃতাত্ত্বিক গবেষণা সাংস্কৃতিক আচরণের সেই দিকগুলি সম্পর্কে সচেতনতা তৈরি করছে যা পূর্বে মানবতার মধ্যে সহজাত জৈবিক এবং সাধারণ বলে বিবেচিত হত বিশেষ করে কিছু নির্দিষ্ট অঙ্গভঙ্গি আছে যা মানুষ খুঁজে পেয়েছে উদাহরণস্বরূপ অঙ্গভঙ্গিগুলি হ্যাঁ এবং না নির্দেশ করে। আগে মনে করা হত যে মাথা নাড়ানো চুক্তির একটি সর্বজনীন অঙ্গভঙ্গি যাইহোক কিছু সামাজিক বিভাগ রয়েছে সেইসাথে কিছু সাংস্কৃতিক গোষ্ঠী রয়েছে যেখানে এই অঙ্গভঙ্গির অর্থ বিপরীত কিছু একই সময়ে বিভিন্ন অভিবাদন রীতি রয়েছে তাদের মধ্যে কিছু এমনকি হিংসাত্মক এবং একই সময়ে আমরা দেখতে পাই যে নেতিবাচক আবেগের প্রকাশও সর্বজনীন নয় জাপানের পাশাপাশি অনেক আফ্রিকান সম্প্রদায়ে আমরা দেখতে পাই যে নেতিবাচক আবেগ সাধারণত প্রকাশ করা হয় না বরং লোকেরা মনে করে যে নেতিবাচক অভিব্যক্তি বা নেতিবাচক অনুভূতি এবং আবেগগুলিকে তার হাসি এবং হাসি দিয়ে মুখোশ রাখতে হবে যাতে আপনি অন্য ব্যক্তির কথা বলছেন ব্যক্তিগত দুঃখের আভাস পান না মূলত আমরা দেখতে পাই যে আমাদের মুখের অভিব্যক্তি এবং একটি নির্দিষ্ট বার্তা উদ্ধৃত করা হয় এবং একটি নির্দিষ্ট আবেগের এই বার্তাটিকে অন্য ইন্টারঅ্যাক্ট দ্বারা ডিকোড করতে হয় এবং এভাবে তারা যোগাযোগের জন্য মানুষের একটি মৌলিক চাহিদা পূরণ করে সুতরাং মুখের অভিব্যক্তি আমাদের অঙ্গভঙ্গি আমাদের ভঙ্গিগুলি অমৌখিক যোগাযোগের এই দিকগুলি একটি বার্তা সঠিকভাবে যোগাযোগ করতে সংকেত এবং তথ্য ডিকোড করুন এই বিশেষ ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আচরণের কিছু বিশেষ দিকের সাংস্কৃতিক বৈচিত্র যা আগে সর্বজনীন বলে বিবেচিত হত তা একটি আকর্ষণীয় ফ্যাশনে প্রদর্শিত হয়েছে গ্রহের প্রতিটি মানুষ আবেগ অনুভব করে আপনি আমাদের অনুভূতি বা চিন্তাভাবনাগুলিকে দেখেন যা সচেতন চিন্তার পরিবর্তে স্বতঃস্ফূর্তভাবে উদ্ভূত হয় আমরা এটিকে একটি সার্বজনীন দৃষ্টিকোণ থেকে দেখি অন্য সংস্কৃতিতে উদ্ভূত হলে আমরা আবেগের প্রকাশকে কীভাবে ব্যাখ্যা করি তার পার্থক্য যদিও এটি একটি বড় ইস্যু বলে মনে হতে পারে না বা কেউ মনে করতে পারে যে যদি একজন ব্যক্তি চীনে খুশি হন তবে তারা আমেরিকানদের মতোই এটি দেখাবেন বাস্তবতা হল বিভিন্ন সংস্কৃতি এক্সপ্রেস অভিজ্ঞতা আবেগ ব্যাখ্যা করে আগে আলোচনা করা গবেষণার অনুরূপ আবেগের প্রকাশ দেশ ভেদে ভিন্ন হবে উদাহরণস্বরূপ কিছু দেশে যখন একজন ব্যক্তি মারা যায় তখন ব্যক্তিদের জানাজায় যোগ দেওয়া এবং শোক প্রকাশ করা সাধারণ ব্যাপার যাইহোক অন্যান্য দেশে এটি প্রত্যাশিত যে একজন ব্যক্তি বিষণ্ণ হবেন এবং শোক দেখাবেন না এই সাংস্কৃতিক পরিবেশে আবেগ বা এর অভাব হল সেই সংস্কৃতি কীভাবে আবেগ প্রকাশ করে যখন একজন ব্যক্তি চলে যায় তাহিতিতে আপনি যদি একজন তাহিতিয়ানকে বলার চেষ্টা করেন যে আপনি দুঃখিত এবং একজন অনুবাদককে তাহিতিয়ান ভাষায় অনুবাদ করতে বলেন তারা তা করতে সক্ষম হবে না কারণ তাহিতিয়ান ভাষায় দুঃখের কোনো শব্দ নেই একটি শব্দের এই অনুপস্থিতি প্রতিফলিত করে যে তাহিতিয়ানরা সাধারণত দুঃখ প্রকাশ করে না কিছু ইউনাইটেড স্টেটের পক্ষে এক পর্যায়ে বা অন্য সময়ে দুঃখ প্রকাশ না করা বোঝা কঠিন তবে শব্দের অনুপস্থিতি এবং তাহিতিয়ানের প্রতীক যে আবেগ সেই সংস্কৃতিতে প্রকাশ করা হয় না শব্দের অনুপস্থিতি এবং এইভাবে সেই শব্দগুলির আবেগপূর্ণ অভিব্যক্তির অনুপস্থিতি অন্যান্য অনেক সংস্কৃতিতে পাওয়া যায় জাপানে এমন একজনের জন্য একটি শব্দ আছে যিনি চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারে যা প্রশংসার যোগ্য মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এমন কোন একক শব্দ নেই আরেকটি উদাহরণ হল এস্কিমো এবং চীনাদের উদ্বেগের জন্য তাদের সংস্কৃতির একটি শব্দ নেই সুতরাং এস্কিমো বা চীনাদের জন্য উদ্বেগ প্রকাশ করা বা অন্য ভাষায় ব্যাখ্যা করা একটি চ্যালেঞ্জ হবে আমি রাচেল জ্যাক থেকে আবার উদ্ধৃত করে মুখের অভিব্যক্তির আলোচনার সারসংক্ষেপ করতে চাই 2013 সালে প্রকাশিত Culture and Facial Expressions of Emotion শিরোনামের প্রবন্ধে একটি অত্যন্ত বৈধ বিষয় তুলে ধরা হয়েছে এবং আমি উদ্ধৃত করি "it is important at this stage to a step back from this specific debate and examine facial expressions in a broader context" সুতরাং আমরা দেখতে পাই যে আবেগ যোগাযোগের ধারণাটি সম্প্রতি সেই শৃঙ্খলাগুলিতে ব্যয় করা হয়েছে যা ঐতিহ্যগতভাবে একে অপরের থেকে আলাদা বলে বিবেচিত হয়েছিল উদাহরণস্বরূপ ইঞ্জিনিয়ারিং রোবোটিক্স পাশাপাশি কম্পিউটার বিজ্ঞানের মতো শাখাগুলি মুখের অভিব্যক্তি অধ্যয়ন করছে ফলস্বরূপ মানুষের মুখ ব্যবহার করে আবেগ যোগাযোগের পরীক্ষা করার আধুনিক পদ্ধতিগুলি ক্রমবর্ধমান পরিশীলিত পদ্ধতি দ্বারা চিহ্নিত করা হয় যা কেবল জ্ঞানই নয় বিভিন্ন কৌশলগুলিও যা বিভিন্ন অনুভূতি থেকে আমদানি করা হয়েছে Ekman এবং Friesen মুখের অভিব্যক্তি সনাক্তকরণের জন্য ইঙ্গিত দিয়েছেন যা আমি পূর্ববর্তী স্লাইডে তালিকাভুক্ত করেছি এবং এই সংকেতগুলি আমাদের সমসাময়িক বিশ্বে বিশ্বাসযোগ্য ভিজ্যুয়াল তৈরির পাশাপাশি অ্যানিমেশন তৈরির জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠেছে এই অত্যন্ত আকর্ষণীয় গবেষণায় আমরা দেখতে পাই যে পল একম্যান ইত্যাদির প্রাথমিক অনুসন্ধানগুলি ব্যবহার করা হয়েছে এবং বিরক্তি ও ক্রোধের জন্য বাউন্ডিং বাক্স তৈরি করা হয়েছে এবং এটি এই আবদ্ধ বাক্সগুলির একটি বোঝা যে আমাদের অ্যানিমেশনের পাশাপাশি আমাদের ভিজ্যুয়ালগুলিতে এই ধারণাটিকে দৃশ্যতভাবে প্রকাশ করার জন্য বিভিন্ন মুখের বৈশিষ্ট্যগুলি তৈরি করা হয়েছে আজকাল আমাদের মুখের মানুষের আবেগের অভিব্যক্তির সাথে সম্পর্কিত যে প্রশ্নগুলিকে আমাদের আঁকড়ে ধরতে হয় তা সমসাময়িক প্রযুক্তিগত বিকাশের সাথে আরও বেশি মূল্যায়ন করা হয় সহচর রোবট এবং ডিজিটাল অবতারগুলিকে এমনভাবে ডিজাইন করা উচিত যাতে তারা মুখের অভিব্যক্তিগুলির একটি সেট প্রদর্শন করে যা সর্বজনীনভাবে স্বীকৃত হয় অথবা সেগুলিকে এমনভাবে আবেগ প্রকাশ করার জন্য তৈরি করা উচিত যা একটি নির্দিষ্ট সংস্কৃতির জন্য নির্দিষ্ট যেহেতু এই ধরনের প্রশ্নগুলির জন্য মানুষের যোগাযোগ এবং সামাজিক ইন্টারেকশন সেইসাথে তথ্য প্রক্রিয়াকরণ এবং শেখার বিভিন্ন জ্ঞানের প্রয়োজন হয় তাই আমরা দেখতে পাই যে যোগাযোগের অমৌখিক দিকগুলির ক্ষেত্রে গবেষণা একটি সমৃদ্ধ উত্স হয়ে উঠেছে আমাদের পরবর্তী মডিউলে আমরা আমাদের মুখের বৈশিষ্ট্যগুলিতে মাইক্রো এবং ম্যাক্রো এক্সপ্রেশন দেখে এই আলোচনা চালিয়ে যাব